এখন আমরা আমাদের ধারণা কে এগিয়ে নিয়ে যাবে 2D র দিকে প্রথমে আমি বলতে চাই যে 1D এর ক্ষেত্রে আমাদের হাতে কোন উপায় ছিল না সরলরেখার খণ্ডের ওয়েট কে ভাঙার কিন্তু 2 ডাইমেনশন এর ক্ষেত্রে আমাদের হাতে সেই উপায় আছে অতএব বস্তুটি ত্রিভুজের মত হতে পারে যে তোমরা প্রথমেই লিখেছিলে যখন আমরা বিমান টিকে ভেঙে দেখিয়েছিলাম এখন আমরা একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা অন্য যেকোনো আকৃতি ধরতে পারি অতএব প্রত্যেকটি খন্ডের মধ্যে তার নিজস্ব কিছু সেপ ফাংশন থাকবে অতএব আমরা এদেরকে আর বেসিক ফাংশন বলবো না বরং সেপ ফাংশনবলে ডাকবো যাতে তোমরা পড়ার সময় তোমাদের কোন অসুবিধে না হয় উদাহরণস্বরূপ আমি যখন 1D সরলরেখা খণ্ডটি নিয়েছিলাম তখন এর দুটি সেপ ফাংশন ছিল এখন আমি যখন একটি ত্রিভুজ ধরছি তাহলে আমি অন্তত তিনটে সেপ ফাংশন পাব এবং আমরা আলোচনা করব কিভাবে আমরা তা পাচ্ছি আসলে একেকটি এক একটি বিন্দুর জন্য অতএব তুমি যখন বিভিন্ন স্থানের উপর দিয়ে যাবে তুমি বিভিন্ন সংখ্যার সেপ ফাংশন পাবে অতএব আমরা যেটা করছি তাহলে আমরা আরো বেশি বেশি করে নমনীয়তা নিয়ে আসছি মডেলিং এর ক্ষেত্রে এই সে ফাংশন গুলোর দাঁড়া সেটাই আমার তোমাদেরকে জানানোর ছিল 2D র ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষ্য কর আমরা অজানা গুলিকে ফাংশনের মান হিসেবে ধরছি বিভিন্ন বিন্দুতে যা সরাসরি ভাবে আমরা 1D র ক্ষেত্রে করেছি আমি আমার সেই ধারণার আরো প্রসার ঘটাতে পারি এবং বলতে পারি যে বিন্দুর মানগুলি হল আমাদের অজানা এবং আমরা পরবর্তীতে দেখব কিভাবে এই সেপ ফাংশন গঠন করা হয় কিন্তু এই ধারণা আমাদের এসে গেছে যে বিন্দুর মানগুলি অজানা এগুলো কি অন্য কোন ধরনের অজানা কিছু হতে পারে হ্যাঁ কেন্দ্রবিন্দু কিন্তু সেটি ও অজানা তাহলে আমি যদি অন্যভাবে প্রশ্ন করি যে ম্যাক্সওয়েলের সমীকরণ গুলি আসলে ভেক্টর সমীকরণ এবং আমার অজানা গুলি আসলে ভেক্টর কিন্তু আমি চাইছি এই গুলিকে স্কেলার বিন্দু হিসেবে প্রকাশ করতে তাহলে দিক এর কি হবে অতএব আমার কাছে যদি কিছু থাকতো যেমন Ez আমি বলতে পারি যে এটি xy সমতলে থাকবে অতএব Ez একটি ফাংশন x ও y এর তাই এইখানে Ez এর একটি মন আছে যা স্কেলার কিন্তু কি হবে যদি আমি এটাকে ভেক্টর হিসেবে লিখতে চাই উদাহরণস্বরূপ H এই ক্ষেত্রে একটি সমতল অবস্থিত TM পোলারাইজেশন এর ক্ষেত্রে H একটি ভেক্টর সেই সমতলে ধরা যাক আমি সেই H ভেক্টর সমতলে দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে সেই বিন্দুগুলো আমাদের উপযোগী হবে বিন্দুটি আমাদের কোন উপকারে আসবেনা তাহলে আমরা দিক নির্ণয় করব কিভাবে এটি আমাদেরকে একটি মান দেয় কিন্তু দিক সম্বন্ধে কোন ধারণা দেয় না অতএব এগুলোই আমাদের দেখার বিষয় যেখানে আমরা বিন্দু কে কেন্দ্র করে পর্যালোচনা করছি এখানে এটাও সম্ভব ইজ কেন্দ্রিক খন্ড গুলির সংজ্ঞা দেওয়া এবং এখানে আমরা এজ কেন্দ্রিক খন্ড ও বিন্দু কেন্দ্রিক খন্ড দুটো সম্বন্ধে জানবো যদিও এদের আকৃতি একই থাকে এটা প্রথম একটি অস্বাভাবিক মনে হলেও আমরা যখন এটির গঠন করবো তখন ক্রমে সব ঠিক হয়ে যাবে কিন্তু যে মূল ধারণা আমাদের মাথায় রাখতে হবে এই হল যে আমাদের অজানা গলি হলো আমাদের ভেক্টরের মান অতএব এটি যদি আমাদের ভেক্টরের মান হয় তাহলে আমাকে দিক নির্ণয় করা খুব জটিল হয়ে উঠবে এবং একইভাবে এই তিনটি প্রান্তের জন্য এবং এইখানে কোন বিন্দুতে আমি যদি ফিল্ডের আমি ফোন করতে চাই তাহলে এটি একটি লিনিয়ার সমন্বয় হবে এই তিনটি ভেক্টরের উপর নির্ভর করে তাহলে আমি প্রত্যেকটি বিন্দুতে এর দিক নির্ণয় করতে সক্ষম হব অতএব এটি একটি সম্পূর্ণ নতুনভাবে ধারণা দেওয়া যায় আমরা এর গভীরে আরো পর্যালোচনা করব কিন্তু তোমায় এটা মনে রাখতে হবে যে এখানে বিন্দু কেন্দ্রিক খন্ড ও প্রান্ত কেন্দ্রিক খন্ড দুটোই আছে বিন্দু কেন্দ্রিক খন্ডের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে প্রান্ত কেন্দ্রিক খন্ডের সাপেক্ষে এবং প্রান্ত কেন্দ্রিক খন্ডের ক্ষেত্রে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ভেক্টর গুলির মান ও দিক নিয়ে সাপোর্টিং বলতে তুমি কি বোঝো এটি একটি খুবই ভালো প্রশ্ন ও প্রশ্ন করতে চায় যে যোদি আমাদের কাছে দুটি খন্ড থাকে তাহলে কি হবে এটি একদম একইরকম পরিস্থিতি যেটা আমরা দেখেছিলাম 1 D র ক্ষেত্রে যেখানে আমাদের কাছে দুটি খন্ড ছিল যার মান বিভিন্ন বিন্দুতে সেভাবে ফারাক করত না কারণ ধরা যাক যে সেপ ফাংশনটি তার নিজের মান এইখানে ধরেছে এবং পরে ধীরে ধীরে তা পরিবর্তিত হয় অন্য কোন মানে গিয়ে দাঁড়িয়েছে কারণ এই বিন্দুর মান ধ্রুবক ছিল একইভাবে এইখানে প্রান্তটি একি দুটি খন্ডের জন্য অতএব সেই প্রান্তের একই থাকবে দুটি খন্ডের মধ্যে বিষয়টা এমন নয় যে খন্ডের একদিকে একটি রয়েছে ও খন্ডের অপরদিকে বা ডানদিকে আরেকটি আগের ক্ষেত্রে আমরা একটি বিন্দুতে দুটোর ক্ষেত্রে ধরেছিলাম এবং এখন একটি প্রান্তকে দুটো খন্ডের ক্ষেত্রে ধরবো দুটো গণনায় হবে প্রান্তের উপর এখানে ধরা হবে কারণ অজানা টা দুটোর ক্ষেত্রেই একই তাই এটিকে গঠন করা হয়েছে সমীকরণের সমষ্টির মধ্যে এমনভাবে যে একেকটি প্রান্তের জন্য একটিমাত্র দিক পাবে অতএব এই খণ্ডটি পাবে তার নিজের অন্যপ্রান্ত গুলি ভিন্ন মুখী এবং এগুলো কি যখন একত্রিত করা হবে এবং আমি সবকটি খণ্ডকে দেখব তখন প্রত্যেকটি খন্ডের একটি নির্দিষ্ট দিক থাকবে অতএব এটি আমাদেরকে যথেষ্ট শক্তি দিচ্ছে ফিল্ডকে ভেক্টর মারফত বর্ণনা করার জন্য যে কোন বস্তুর জন্য তুমি কি উদাহরণ এর জন্য বলতে চাও যদি তিনটি প্রান্ত কে বলি ab ও c Student হ্যাঁ আমি বলতে চাইছি যে a ও b এর মধ্যে দিক এর একটা বিস্তর ফারাক থাকবে সমীকরণ গুলি নিজেরাই সেই আকার নেবে যখন আমরা ওয়েটেড রেসিদুয়াল ধরবো আমরা এখানে ম্যাক্সওয়েল এর সমীকরণ স্মরণ করতে চাইছি এই সমীকরণ সচরাচর ফিল্ড কে পরিবর্তিত হতে দেয় না বিশেষ দুটি বিন্দুতে যতক্ষণে না সেখানে সেরকম কোন বস্তু আছে এটা গঠন করা হচ্ছে এই ভিত্তিতে যে আমরা সমীকরণের সমষ্টিকে কিভাবে তৈরি করব এবং যার পরিবর্তন করবো না তাই যতদুর অব্দি এই কোর্সটা নিয়ে আমরা চিন্তিত সে ক্ষেত্রে আমরা এই ধরনের বেসিক ফাংশন এর ব্যবহার করব কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিক সম্প্রদায় একমাত্র নয় যারা FEM ব্যবহার করছে বরং ফ্লুইড মেকানিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও এয়ারওস্পেস ইঞ্জিনিয়ার রা আরো আগে এর ব্যবহার শুরু করেছে ওরা প্রান্ত ভিত্তিক পদ্ধতির ও ব্যবহার করত কিন্তু সেটি একটু ভিন্ন ছিল তার বর্ণনা আমি তোমায় দেবো ফ্লুইড মেকানিক্স এর ক্ষেত্রে তারা প্রান্ত নিয়ে চিন্তিত নয় বরং তারা ফ্লুইড এর প্রবাহ নিয়ে চিন্তিত এবং একটি সময়সীমার মধ্যে কি পরিমান প্রবাহ হচ্ছে তা হলো বেশি গুরুত্বপূর্ণ একটি ভেক্টর যদি প্রান্তের উপর লম্ব এবং জেটি দুটো খন্ডের মধ্যে বিভক্ত তাহলে যে জলপ্রবাহ হচ্ছে ওই মন দিয়ে হ্যাঁ বলা যায় যে বাম দিক দিয়ে যতটা হচ্ছে ডান দিক দিয়েও সততাই হচ্ছে ওদের যতটা অবশিষ্ট থাকছে সেটি একটি সবুজটির দাঁড়া চিহ্নিত ইলেক্ট্রোম্যাগনেটিক এর ক্ষেত্রে ম্যাক্সওয়েলের বাউন্ডারি কন্ডিশন গুলিকে ব্যক্ত করে Student টেনজেনশিয়াল টেনজেনশিয়াল কন্টিনিউটি আমরা এটিকে এমনভাবে গঠন করছিলাম যেমনভাবে আমরা প্রত্যেকটি খণ্ডকে গঠন করি অতএব তুমি এটি এমনিতেই পেয়ে যাবে একই রকম ভাবে তুমি যদি অন্যকিছু গঠন করো তুমি ফ্লুইড মেকানিকস এ এসে উপনীত হবে এবং এর নরমালটি একই থাকবে তুমি এর উত্তর পেয়েছ এবং এর জন্য তোমাকে কোন কিছু বেশি করতে হয়নি অতএব এই প্রান্ত ভিত্তিক খন্ড গুলিকে সেই বৈজ্ঞানিকের নাম অনুসারে নেডেলেক ও বলা হয় কিন্তু প্রথমে আমরা বিন্দু ভিত্তিক খন্ড দিয়ে শুরু করবো অতএব আমাদের ভেরিএবেল এর সংখ্যা হল 3 নিম্নমাত্র সবথেকে সহজতম বিন্দু ভিত্তিক ও প্রান্ত ভিত্তিক খন্ডের জন্য প্রতিটি খন্ডের জন্য তিনটি করে জানা আছে এখানে যদি তিনটি খন্ড থাকে তাহলে কতগুলি অজানা হবে Student 3 না এখানে তিনটি অজানা হবে না কারণ বেশ কয়েকটি বিন্দু ভাগাভাগি হয়েছে একইরকম ভাবে 1 D র ক্ষেত্রে 6 টি বিন্দু থাকবে 1 2 3 4 5 6 এখানে 6 টা অজানা ও 5 টা খন্ড 5 X 2 10 অতএব তোমরা বলবে যে 10 বিন্দু প্রত্যেকটি খন্ডের জন্য কিন্তু তার মধ্যে 1 2 3 4 বিভাজিত অতএব 10 4 6 থাকবে একি হিসেবে থাকবে 2 D র ক্ষেত্রে অতএব আমরা প্রথমে আলাদা করে বিন্দু ভিত্তিক খণ্ডকে গঠন করবো অতএব এটি হলো ফাস্ট অর্ডার বিন্দু ভিত্তিক খন্ড 2D র ক্ষেত্রে অতএব আমি আমার ত্রিভুজ কে সংযোজন করব এর তিনটি বিন্দু কে আমি 1 2 ও 3 বলবো অতএব আমি এখন কি করবো অতএব আমি এবার তোমাদেরকে এর অন্তিম উত্তর জানাবো কিন্তু তাতে তোমরা অবাক হবে এই ভেবে যে এই উত্তর আসে কি করে কিন্তু যখন তুমি পদ্ধতিটা দেখবে তুমি বুঝতে পারবে যেটা কত সুন্দর এখন আমি কিছু আর্বিত্রারি বিন্দু p ধরবো এই ত্রিভুজ এর মধ্যে তোমাদের মনে রাখতে হবে এই যে সম্পূর্ণ আলোচনা হচ্ছে সেপ ফাংশন নিয়ে সম্পূর্ণভাবে ত্রিভুজের অভ্যন্তরীণ এগুলোকে যোগ করা যাক এই প্রকল্পিত বিন্দুর সাথে ত্রিভুজের বিন্দুগুলি কে যেখানে P আমাদের বিন্দু এখন আমি আমার প্রথম সেপ ফাংশন এর সংজ্ঞা দেব ত্রিভুজের 1 আয়তক্ষেত্রের হিসেবে অতএব ত্রিভুজ 1 কি এটি হলো ত্রিভুজ P23 র আয়তক্ষেত্র যাকে ত্রিভুজ 123 এর আয়তক্ষেত্র দাঁড়া ভাগ করা হয়েছে তাই তুমি লক্ষ করছো এটাকে N1 হিসেবে অতএব আমরা 1 কে বাদ দেব এবং পড়ে থাকবে P23 র আয়তক্ষেত্র এখন চলো দেখা যাক এই ফাংশানের আরো কিছু বৈশিষ্ট্য অতএব হল x ও y এর একটি ফাংশন এটি x ও y এর একটি ফাংশন বলছি কিন্তু x ও y কোথা থেকে আসছে এগুলি আসলে P এর কোঅর্ডিনেট এই বিন্দুর যে পরিস্থিতি তা স্থায়ী P এবং সেটি ত্রিভুজের মধ্যে পরিবর্তনশীল যখন P পরিবর্তনশীল আমাদের ফাংশানের সাপেক্ষে তখন একটি 2D ফাংশন এর কো অর্ডিনেট গুলো স্বাভাবিকভাবেই আমরা পাব এর মান কত বিন্দু 1 এ Student 1 হ্যা 1 বিন্দু 2 ও 3 এ ত্রিভুজটি 0 বা ফ্ল্যাট অতএব এটি সেই ল্যাগরেঞ্জ এর সমীকরণ এর মতন এটি নিজের স্থানে এর মান 1 ও অন্য বিন্দু গুলিতে এর মান 0 একইভাবে এই ফাংশনটি কোন একটি বিশেষ বিন্দুতে মান 1 ও অন্য বিন্দু গুলিতে মান 0 হ্যাঁ 0 এখনো 0 ঠিক এটি একটি তাঁবুর মত আরেকটি উচ্চতা আছে যেখানে এর মান 1 এবং অন্য দুটি বিন্দুতে এর মান 0 এবং এই প্রান্ত ধরে এর মান 0 ই থাকে এখন তোমার কি মনে হয় এই ফাংশন সম্বন্ধে এটা কি একটি লিনিয়ার সমীকরণ এটি লিনিয়ার হওয়া উচিত x ও y তে অতএব আমরা হিরণ ফর্মুলা Heron's formulaব্যবহার করব অতএব x2y3 − x3y2 এবার আমি লিখব এর দ্বারা ত্রিভুজের আয়তক্ষেত্রের ফর্মুলা এখানে একগুচ্ছ ধ্রুবক আছে আমি একবার যেই আকার টা পেয়ে যাব তখন তার থেকে ছোট ছোট ত্রিভুজ ও পাবো অতএব এই বিন্দুর স্থানগুলি এগুলি স্থায়ী অতএব আমি এটিকে আরো সরল রূপে লিখতে পারি a1 b1x c1y ভাগ করে কারণ যে হর টি আছে সেটি আয়তক্ষেত্রের দ্বিগুণ অতএব আমরা দেখতে পাচ্ছি যেটি একটি সুন্দর 1D ফাংশন x ও y এর সাপেক্ষে একইভাবে আমরা র কি সংজ্ঞা লিখতে পারি ত্রিভুজ 2 কে ত্রিভুজ দিয়ে অর্থাৎ P13 এর আয়তক্ষেত্র কে ভাগ করা হচ্ছে Δ123 এর আয়তক্ষেত্র দিয়ে এবং একইভাবে হবে P21 এর আয়তক্ষেত্র অতএব এই তিনটি সেপ ফাংশন প্রত্যেকটাই লিনিয়ার এর থেকে তুমি কি জ্যামিতিক ছবি দেখতে পাও এবং আমরা আমাদের ফাংশনটি কে নিয়ে কি করব তোমরা সকলেই বুঝতে পারছ যে এটি দেখতে একটি তাবুর মত হবে যার উচ্চতা 1 এক নম্বর বিন্দুতে ও 0 2 ও তিন নম্বর বিন্দুতে এখন আমি যদি কোন একটি ফাংশন ধরি যেমন এখন এটি দেখতে কেমন হবে Student একটি সমতলের মত এটি একটি সমতলের মতো দেখতে হবে এবং যার উচ্চতা বিন্দু সংখ্যা 1 2 ও 3 এ যথাক্রমে আলফা বিটা ও গামা আমি যদি আমার অংকন ক্ষমতা ব্যবহার করি তাহলে এটি হবে প্রথমে আলফা তারপর গামা ও তারপর বিটা এবং এটি একটি সমতল হবে জেটি এই উচ্চতা দাঁড়া চিহ্নিত এখন কি হবে যখন তুমি পরবর্তী খন্ড গুলিতে যাবে উদাহরণস্বরূপ এটি একটি ত্রিভুজ এবং সেখানে আর একটি ত্রিভুজ ও থাকবে ধরা যাক কোন মান আছে ε অতএব আমি যখন দ্বিতীয় ত্রিভুজটি ধরবো তখন তার উচ্চতা কত হবে বা সেটা দেখতে কেমন হবে এটা আগের মতোই হবে যেখানে আরেকটি তাবু গঠন হবে কিন্তু এটার মান সংরক্ষিত থাকবে এর মান একি হবে এবং এই দুটি তাবু এসে একই সরলরেখায় মিলবে এবং এখানে কোন বিরতি ঘটবে না কারণ আমরা সেই ভাবেই এটিকে গঠন করেছি এখনে যা ঘটছে আলফা বিন্দুতে তার প্রভাব অনেক বেশি কারণ সেপ ফাংশনটি এই স্থানে মান 0 যতক্ষণে তুমি এখানে আসবে একইভাবে এখনে যা ঘটছে তার উপর এর কোন প্রভাব নেই এই সরলরেখা পুরোপুরি ভাবে বোঝা যাবে β ও γ দাঁড়া যেটি উভয় ক্ষেত্রেই বর্তমান তাই আমি একটি কন্টিনিউয়াস মসৃণ ফাংশন পেয়েছি যেটাকে ডিফারেনশিয়েট করা যাবে না কারণ এটি এমন যেন দুটো সরলরেখা মিলছে Student হ্যাঁ একই সরলরেখায় সেই কোন প্রান্তটি এখানে কি এটা কাজ করবে না এখানে এটা সেভাবে কাজ করবে না অতএব চলো আমরা একটু অন্যরকম ভাবে দেখি এটি তোমার একটি প্রান্ত এবং অপর প্রান্তটি আরেক ভাবে আসবে Student তৃতীয়টি দিয়ে হবে তৃতীয়টির সরলরেখার উপর কোনো প্রভাব নেই এবার আমি যেদিক থেকে দেখছি তাতে তার উচ্চতা α এবং এর উচ্চতা ছিল ε এই দুটো যদি একই বিন্দুতে মিলিত না হয় তাহলে কোনভাবেই এর সমাধান করা সম্ভব না কারণ এখানে যা হচ্ছে তার কোনো প্রভাব নেই এই সরলরেখার উচ্চতা এইখানে পুরোপুরিভাবে নির্ভর করছে β ও γ র উপরে অতএব তুমি বিনামূল্যে কন্টিনিউটি পেয়ে যাচ্ছ কারণ β ও γ বিন্দুটি ভাগাভাগি হয়েছে Student Yeah হ্যাঁ এই দুটি খন্ডের জন্য যেহেতু তারা ভাগ করেছিল তাই তাদের কোনো পৃথক মান নেই তাই তুমি দেখতে পাচ্ছো যে এদের একটা খুব সুন্দর কমিউনিটি বিশেষত্ব আছে যা দিয়ে আমরা বেসিক ফাংশনটি গঠন করব অতএব কিছু সমাধানটি আমরা পাচ্ছি আমরা এই ভিত্তিতে রাখছি যে তাদের ভালো বৈশিষ্ট্য পাব